হ্যালো সবাইকে এন পি টি ই এল অনলাইন সার্টিফিকেশন কোর্স ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং গ্রাফিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন মডিউল তিনে আছি এটা 24 নম্বর লেকচার যেখানে আজ আমরা জানবো অর্থগ্রাফিক প্রজেকশন নিয়ে চলো আমরা Orthographic Projections এর নির্দিষ্ট object এ তাকাই কাজেই এই objectটিতে একটি গভীর কাটা অংশ সহ cylinder এর মতো অংশ আছে এবং সেখানে slot জাতীয় কিছু আছে তাই সেই keyগুলিকে এমনভাবে সাজানো যেতে পারে যাতে সেই objectগুলিকে একদিকমুখী জিনিসে lock করা যায় যাতে আমরা এইধরনের objectকে ব্যবহার করতে পারি আর এর ভেতরে আরো একটি cut রয়েছে কাজেই এটা অনেকটা এমন একটা গর্ত যা নাকি সমস্ত দিক দিয়ে গেছে এখানেও এমন একটা গর্ত আছে যা সমস্ত পথ দিয়ে গেছে অতএব উপাদানগুলি তখনই উপস্থিত থাকছে যখন সেখানে সবুজ রঙের lineটা দেখা যাচ্ছে এরমধ্যে ছায়ার অংশটা অনেকটা যেন ফাঁপা মতন একটা কিছু এখানেও সমস্ত পথ দিয়ে ফাঁপা অংশটি নিচের দিকে গেছে আর এই objectটি ভিন্নভিন্ন dimension এর হয়ে থাকে এই length থেকে আমরা যদি সেখানকার সমস্ত দিকে তাকাই সেটা হয় 152 units উচ্চতা 45 units এবং প্রস্থ 64 units এরকম object ই আমরা drawing sheet এ represent করতে চাইবো এখন চলো আমরা এই viewগুলি নির্মাণে glass box method ব্যবহার করি সেজন্য সবার আগে object এর আবশ্যিক views স্থির করতে হবে কতো সংখ্যক views আমাদের দরকার পড়তে পারে গোটা objectকে represent করার জন্য একটি মাত্র viewই যথেষ্ট নাকি পুরো তিনটি views দরকার অথবা আমাদের হয়তো top bottom বা ওপর নিচেরটা দরকার এবং বামদিক ডানদিকে এইধরনের views দরকার এর উপর ভিত্তি করেই আমরা এই ছবিটা দেখাতে যাচ্ছি একবার সেটা হয়ে গেলে আমাদের drawing sheet এ বাছাই করা viewগুলির layout পছন্দ করতে হবে উদাহরণস্বরূপ আমরা glassbox পদ্ধতি ব্যবহারের layout দেখাতে চাইবো একবার যদি তা glassbox পদ্ধতি হিসেবে পছন্দ করা হয় তাহলে আমরা যা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এটাকে প্রথম quadrant এ এই box এ রাখবো এই সেই box যার একটা কাল্পনিক নির্মাণ আমরা করতে যাচ্ছি হয়তো এইদিকে তাকালে এর সবটাকেই নিচের দিকে চলে যেতে দেখবো কাজেই এই plane এর ওপর projection হিসেবে ওই front viewটি আমরা পেতে চলেছি কাজেই ওই viewটি আমরা এখানে front view হিসেবে দেখাবো তাই আমরা যদি glassbox এর জন্য এই দিকে তাকাই তাহলে dimension 152 দেখা যাবে তাহলে এইদিকে 152 দেখা যাবে একইভাবে glassbox এ ও দেখা যাবে কারণ তা হল front view র মতো direction আমরা এই position 45 degree length এ ই থাকবো অতএব আমরা 45 degree length এ ই আবারও দেখার মতো position এ থাকবো কাজেই গোটা object টি 152 dimension এবং 45 dimension এর মধ্যে থাকবে তখন আমরা glass boxএর জন্য একটি top view সহ এগিয়ে যাব তাই আমরা 65 mm 64mm এর মতো কিছু একটা দেখতে যাচ্ছি এবং একইভাবে 152mm দেখার মতো position এ ও আমরা থাকবো মানে 152 mm কে আমরা আবারও দেখতে পাবো কাজেই এইভাবে front view 152 top view 152 coincide করছে যাইহোক front view তেআমরা যে dimensions দেখতে যাচ্ছি তা 145 অত এব এটা visible হবে top view র ক্ষেত্রে ওই 45 lineগুলি যেভাবে coincide করে তাতে এর গভীরতা আমরা বাস্তবে অনুভব করতে পারি না যাইহোক আমরা এর প্রস্থ দেখতে পারি এতে করে সেই 64 dimensions এর position এ আমরা থাকবো আর এই সুপারিশ থাকবে যে কোন front view layout থেকে top view র মধ্যেকার দূরত্ব অন্ততপক্ষে 25 থেকে 4 mm ন্যূনতম কিছুটা gap এখানে ছেড়ে দিতে হবে কারোর সেরকম কিছু নির্মাণ করা উচিৎ নয় যেকোন view সেখানে একটা gap থাকতে হবে আর এটাতে সব সময়ই 11 scale এ যাওয়ার ব্যাপারে সুপারিশ করা হয়ে থাকে object এর আকার যা ই হোক একই dimensionsএ তা ব্যবহার করার চেষ্টা করতে হবে যদি objectটি খুব বড়ো মাপের হয় এবং drawing sheet টা ছোট হয় উদাহরণস্বরূপ অনেকটা আমি একটা বড়ো skyscraperকে একটা drawing sheet এর ওপর represent করতে চাই তাহলে এতোটা বড়ো ধরনের drawing sheet তৈরি করা সম্ভব নয় কাজেইএকটা skyscraperএর নমুনা হিসেবে represent করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের Ao sheet A1 sheet A3 A4 sheet এর মতো sheet কে ব্যবহার করা আর তারপরই আমাদের একে scale down করতে হবে সেটা হতে পারে 124 জাতীয় scale 150 1100 জাতীয় scale গুলি আমরা represent করবো এবং পরিষ্কারভাবে drawing sheet এ তা উল্লেখ করবো একবার এই layoutটি পরিপূর্ণভাবে বেছে নেওয়া হলে বাছাই করা view টি front view হিসেবে শুরু হয়ে তারপর একটি top view নির্মাণ করতে হবে এবং এই view টাকে সম্পূর্ণ করতে হবে এরপরে dimension গুলি এবং আর যা যা বাকি আছে সেগুলি লিখে ফেলো উদাহরণস্বরূপ চলো আমরা সেদিকে তাকাই drawing sheet এ ন্যূনতম gap বজায় রেখে front view নির্মাণ করার পর তোমাকে top view নির্মাণ করতে হবে এবং তারপর আমরা ছবিটি দেখবো front view র ছবি এইরকম আমরা দেখতে পাবো এই গোটা curve অংশটি একটি line এর মতো projected হয়ে আবারও সেটা সেই point এর দিকে যায় মানে সেখানে একটি single line থাকবে আর এই ওপরের গোটা curve অংশটি এই line থেকে ওই line এর ওপর projected থাকবে কাজেই এটা ওটার দিকে যায় যদি তোমরা খুব ভালো করে note নাও তাহলে দেখবে এই line এবং এই lineটিও ভিন্ন layerএ পৃথক কাজেই এটা সেখানে থাকা cylinderএ project করা হয়েছে কিন্তু cylinder থেকে আসা line টি ই আমরা পেতে যাচ্ছি আমাকে আবার বুঝিয়ে বলতে হচ্ছে এটা আর ও বেশি মাত্রায় welded জাতীয় জিনিসের অংশ যা নাকি আমরা এখানে দেখতে চেষ্টা করছি কিন্তু cylinder line টা সেখানে আসছে অতএব আমরা যখন এই দিক থেকে দেখছি এই line টা দেখা যাবে এবং এটাতে আরও একটা line দেখা যাবে কাজেই সেটা হলো প্রথম line যা নাকি welded জাতীয় অংশ এবং cylinder থেকে এই lineটা আসছে এই গোটা curve অংশটি এই front view তে সোজা line হিসেবে দেখা যাবে আর এটি এই level এ এই অংশে আসছে এই গোটা curve অংশটি একটা line এ পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং আমরা এখানে line এর মতো কিছু দেখতে পাচ্ছি আর গোটা line curve অংশটি projection এর ওপর একটা সোজা lineএ পরিবর্তিত হতে দেখছি আর এই line গুলি এই lineগুলির সঙ্গে যে coincide করবে তার একটা কারণ আমাদের কাছে আছে আবারও এই গোটা cylinder curve অংশটি আমরা project এর ওপর সোজা লাইনের মতো দেখবো যেটা একটা line এ পরিবর্তিত হয়ে যাচ্ছে এখন আমরা সেখানে একটা কিছু গর্তের মতো পাচ্ছি কাজেই এখানে একটি dashed lineথাকা উচিৎ আর এখানে একটা dashed line আমরা দেখতে পাচ্ছি কারণ সেখানে একটা axis যুক্ত cylindrical object আছে কাজেই সেখান দিয়ে একটা dash dot line যাচ্ছে এখানে আমাদের একটা সার্বিক representation আছে আর সেই কারণেই আমরা একে একটা dash এর মাধ্যমে দেখিয়ে থাকি এবং সেখানে একটি গর্ত আছে যা নাকি slot cut এর মতো গেছে কাজেই আমরা যা দেখাই সেটা হচ্ছে গোটা আয়তাকার scooped out অংশটিকে আমরা দুটি dashed line এর মাধ্যমে দেখাবো একইভাবে আমাদের গোটা slotএ ই scooped out অংশ রয়েছে সেখানে একটি ধনুকের মতো বাকা অংশ রয়েছে কাজেই সেখান দিয়ে পেরিয়ে যাওয়া কিছু কেন্দ্র জাতীয় বিষয় অবশ্যই রয়েছে আর সেটাকে আবারও এখানে আমরা একটি axis বা অক্ষ হিসেবে দেখাবো সেখানে আছে একটি curve radius বাকানো ব্যাসার্ধ এই যে এটা অতএব আবারও কেন্দ্র হিসেবে ধরে নিয়ে আমরা dash dot line দেখিয়ে থাকি এবং সেই স্তর পর্যন্ত slot টি যাবে আর সেটাকে আমরা একটি dash দিয়ে বোঝাবো যেখানেই উপাদানটি সরিয়ে নেওয়া হোক না কেনো আমরা সেই অংশটি object এর মধ্যে আছে এমন হিসেবে dash এর মাধ্যমে দেখাবো যখনই সেই direction থেকে সেখানে কেন্দ্র এবং ব্যাসার্ধ scooped out হবে আমরা তাকে একটি অক্ষ বা axis দিয়ে দেখাবো যা ওই object থেকেও বেরিয়ে এসেছে অনেকটা যেন সম্প্রসারিত ধরনের line যাকে আমরা front view হিসেবে দেখাবো এবার এটাকে glass box plane এ project করো এবং সেই plane টাকে flip করলে আমরা একটা top view পাবো এখন তুমি যদি ওপরের দিক থেকে project এর দিকে দেখো এটা একটা unfolding এ top view হিসেবে আসছে সেখানে এই গোটা circleটি একটি circle এর মতোই দেখাচ্ছে কাজেই cylinder এর মতো ওপরের অংশটিও দেখতে অনেকটা এটার মতো আর সেটাই হচ্ছে এটা ভেতরদিকে একটা অর্ধবৃত্ত semicircle জাতীয় কিছু আছে এটাই সেই semicircle যা আমরা দেখি এবং সেখানে একটা scoop out অংশ আছে এটা সেই scooped out region যা আমরা দেখবো তারপর সেখানে top view তে আরও একটি slot জাতীয় অঞ্চল রয়েছে আমরা যা দেখতে যাচ্ছি এটাই হলো সেটা সেখানে হয়তো দুটি circle এর ব্যাসার্ধ বা radius আছেI এর অক্ষ বা Axis হয়তো এই দিক দিয়ে যাচ্ছে কাজেই আমরা একে একটি dash dot জাতীয় line এর মাধ্যমে দেখিয়ে থাকি একটি বড়ো dash line এর পর একটি ছোট আবারও একটি বড়ো dash ছোট dash এভাবেই আমরা একটি axis বা অক্ষ represent করি কাজেই এখানে একটি বড়ো dash এর পর একটি ছোট আবারও একটি বড়ো dash ছোট dash এবং বড়ো dash রয়েছে এখন সেখানে ডিম্বাকৃতি অংশের জন্য আরও একটা ব্যাসার্ধযুক্ত অনেকটা দেখতে cylinder এর মতো object রয়েছে সেখানে আবারও dash এর পরেই dot dash থাকবে এবং এভাবেই চলতে থাকে এখন সেই আস্ত ডিম্বাকৃতি ধাচের slot টি এখানে এসে গেছে অতএব একটি আয়তাকার অংশ semicircle অংশের সঙ্গে যুক্ত আছে glassbox পদ্ধতি ব্যবহার করে top view নির্মাণের এটাই হলো পথ একবার এটা হয়ে গেলে যেখানেই এই maximum dimensions ওই maximum dimensions আমরা ওই objectএর ওপর দেখাবো বলে আমরা ভাবতে পারবো এখন এটা কিন্তু সবসময় জরুরি নয় যে এদিকেই front view হবে এটাও সবসময় জরুরী নয় যে এটাকেই front view ধরা হবে আমরা সবসময় এটাকেও front view হিসেবে নিতে পারি যেখানে আমরা maximum dimensions নিতে পারি আর সেটা সেই dimension যা নাকি আমরা front view হিসেবে নিতে যাচ্ছি এইক্ষেত্রে নিচের দিকেরটা হবে front view আমরা যা দেখাতে যাচ্ছি মানে নিচের দিকেরটা নিচের স্তরেই আসছে কাজেই সেটা bottom viewও হতে পারে কিন্তু একবার যদি এটাকে front view র direction এ fix করা হয় তাহলে এটা হবে glass boxপদ্ধতির জন্য top view তারপর আমরা যদি ওই glass box পদ্ধতির জন্য plane এর projection এ side viewর দিকে তাকাই তাহলে এই সেই view যা নাকি এই স্তরে আসে চলো আমরা এই projection গুলির জন্য কিছু tips এর দিকে তাকাই সবার আগে object টিকে এর সেরা অবস্থানে orient করো object এর জায়গাটি সেটির স্বাভাবিক অবস্থানে তুলে আনো এর পরে সেই objectটির আসল size টি orthographic view তে represent করাতে হবে এবং একইসঙ্গেobject এর আসল shapeটাও যতদূর সম্ভব দেখাতে হবে উদাহরণস্বরূপ এখানে আমরা দু'টি orthographic অবস্থান আমরা দেখাচ্ছি একটা ভালো এতে কোন ভুল নেই যাইহোক কোনটা ভালো কোনটা সেরকম ভালো নয় সেটা আমাদের ঠিক করতে হবে উদাহরণস্বরূপ এখানে একটা bearing এর মত shape এর কিছু একটা আছে বর্তমানে আছে 3D bearing এর মত shape এর কিছু এবং আমাদেরই ঠিক করতে হবে views গুলি কি এই bearing টি হয়তো শুরুতে সেই দিকে ঘুরে যাবে আর আমরা যদি সোজাসুজি ঘুরে যাওয়ার দিকটাকে glassbox পদ্ধতি ব্যবহার করে box নির্মাণের জন্য তুলে ধরি তাহলে এই box টি bearing কে সেই front view র ওপরে project করে একইভাবে একে top view তে project করো ডানদিকে project করো কোন ভুল নেই যাইহোক ওই viewগুলি নির্মান করা কিছুটা কঠিনই হয়ে যাচ্ছে কাজেই এমন ধরনের বিষয়কে এড়িয়ে যাওয়ার ভাবনাটা মতেই ঠিক হবে না সেটা ছাড়া আমরা কি করতে পারতাম এই object কে একটি সুনির্দিষ্ট জিনিসে পরিবর্তিত করতে পারতাম তাই স্বাভাবিক projection অবস্থান নাও হয়তো এমন একটা দিকে সামান্য একটু ঘোরালে যাতে তা glass box পদ্ধতির সঙ্গে aligned থাকে এটা হল প্রাথমিক configuration এটাকে এমন দিকে ঘোরাও যাতে আমরা অধিকাংশ views দেখতে পারি এবং আমরা এভাবে এটা যদি করতে পারি আমাদের জন্য views নির্মাণ আরও সহজ হয়ে যাবে কাজেই এই পদ্ধতিটি ভালো এখন আমাদের front view নিতে হবে যাতে সিদ্ধান্ত নেওয়া যায় একটা object এর সবচেয়ে দীর্ঘ dimensionটি front viewতে প্রস্থ হিসেবে represent করে তাহলে চলো আমরা সেটাতে দেখি যে এই কয়েকটা tips আছে যেগুলো দিয়ে যেকোন views নির্মাণ করা যায় আর চিহ্নিত front view থেকে project করা যেকোন কাছাকাছি থাকা view স্বাভাবিক অবস্থানে সামনে আসবে এই হচ্ছে দুটি tips যা কেউ follow করতে পারে চলো আমরা এই tips গুলির দিকে তাকাই উদাহরণস্বরূপ আমরা একটা গাড়ি automobile গাড়ির জন্য views নির্মান করতে চাইছি যদি আমরা নিচের দিক থেকে দেখে views নির্মান করতে চাই তাহলে গাড়িটা এমন দেখতে হবে হয়ত আমরা গাড়িটাকে কিভাবে রাখতে যাচ্ছি এর ওপর নির্ভর করছে এর নিচের বাম ডান দিক উদাহরণস্বরূপ চলো আমরা আমাদের গাড়ির shapeটা এরকম হবে বলে ঠিক করি যদি আমি এটাকে front view হিসেবে নিতে যাই এটাই ওই viewকে নেওয়ার স্বাভাবিক পথ কেউ চাইলে এটাকেও একটা view হিসেবে নিতে পারে যাইহোক এটা এইছবির জন্য উপযুক্ত নয় কাজেই তোমাদের অবশ্যই এই ধরনের intuition আমাদের ওই গাড়িটার দিকে তাকানোর স্বাভাবিক পথ কোনটা হবে এবং সেটাকে front view হিসেবে নিয়ে এসো কাজেই এটাকে যদি front view হিসেবে নিই তাহলে তা গাড়িটির জন্য খুব স্বাভাবিক হবে না উদাহরণস্বরূপ যদি আমি এটাকে front view বলি এবং আমি সত্যি যদি সেদিকে নিচের দিক থেকে তাকাতে চাই ওই গাড়িটি সেদিকেই ঘুরে যায় অতএব তা একদমই ভালো idea নয় আমরা যদি side viewগুলি এইভাবে নিই তাহলে সেটাও কোন ভালো idea নয় এর জায়গায় আমরা একই গাড়ির জন্য কি করতে পারতাম এখানে যেটা place করা হয়েছে সেভাবে এটাকে করতে পারতাম গাড়ির front view কাজেই glassbox পদ্ধতির box টিতে যেকোন বাঁকেই গাড়িটি থাকতে পারে এক্ষেত্রে কিন্তু আমরা যদি এটা ঠিক করতে যাই এইদিকটাকে আমি front view করতে চাই আমি গাড়িটিকে এই directionএ ই place করতে পারতাম তাহলে গাড়িটা এই দিকে যায় কাজেই আমরা যখন top view নির্মান করতে চেষ্টা করি তখন তা এইদিক হয়েই যায় কাজেই এটাই হলো front view এটা থাকলে top view এমন ধরনেরই হতো চাকাগুলি এখানে যাচ্ছে mapটা এই চাকাগুলির সঙ্গে match করছে এটা windshield যা আমরা পেতে যাচ্ছি এই গোটাটাই ওপরের অংশ windshield আবারও এটা এই এটার সঙ্গে coincide করছে কাজেই গাড়ির এই line এই lineটার সঙ্গে coincide করছে গাড়ির ওপরের অংশটি সেদিকে যাচ্ছে সেখানে শেষ হচ্ছে আবারও এই অংশ আবার সেখানে একটি বাঁকের সঙ্গে match করছে এবং এই চাকাগুলি এদিকে ঘুরে যাচ্ছে অতএব একটা গাড়ির জন্য এটাই হচ্ছে top view যা নাকি একজন সত্যি আঁকতে বা draw করতে পারে আমাদের সেখান থেকে side view র দিকে তাকাতে হবে সেটার ওপর project করতে হবে এবং আমরা যেটা খুলতে চাইছি এটাই সেটা কাজেই side view টি এই direction এ ই আসতো দ্বিতীয় tip হচ্ছে এর front viewর জন্য সামান্যতম সংখ্যার লুকোনো line আছে কাজেই যত বেশি সম্ভব ছোট লুকোনো line আমাদের সেই front view তে নিয়ে আসতে হবে সেই দিকে আমরা এমন একটা অবস্থানে থাকবো যাতে front এর জন্য সেই viewটাকে আমরা পুরোপুরি explore করতে পারবো চলো আমরা এই সাধারণ object এর দিকে তাকাই আমরা যদি এটাকে front view হিসেবে নিই সেখানে কোন লুকোনো line দেখার মত অবস্থানে আমরা থাকব না এই front viewর জন্য আমরা যেদিকে দেখতে যাচ্ছি তোমরা যদি সেদিকে তাকাও একটা step হিসেবে এই objectটা এবং সেটা maps হয়ে যায় তাহলে সেটা সেখানে আসে এই line গুলি সেটার সঙ্গে coincide করে এবং আবার এই line গুলি সেদিকে coincide করবে অতএব আমরা যদিfront viewটি draw করি তা সেখানে যেমন আসছে তা ই হয়ে যায় সেখানে একটি খালি অংশ আছে এবং এটা সেই অংশ দিয়ে যাচ্ছে আর top অংশটি সেখানে আসছে সেখানে একটি গর্ত আছে কিন্তু এই গর্তটি সেখানে dashed line দিয়ে represent করা হয়েছে এটা হলো সেই front view যা নাকি আমরা দেখতে যাচ্ছি top viewর জন্য একই বিষয় হয় যদি তুমি glass box পদ্ধতি ব্যবহার করতে যাও এই line সেখানে আসবে এই lineগুলি এখানে সেটা দিয়ে যাবে এখানে আমরা আবারও একটি line পাবো এই circle সেই circle এর মত সেখানে আমরা লুকোনো line maps দেখতে পাবো আর বাকি পড়ে থাকা অংশটি সেই দিকে আমরা top view হিসেবে দেখতে পাবো এই গোটা block টা এই circle এর ওপর top view র জন্য represent করতে দেখব সেভাবে আমরা সত্যিই glass box ব্যবহার করে এই top view নির্মান করতে পারি আমরা যদি side view নির্মান করতে যাচ্ছি তাহলে চলো এই line গুলিতে আবদ্ধ গোটা object এর দিকে তাকাই আমরা এতে যা দেখতে যাচ্ছি সেখানটাতে সেরকমই block আছে তারপর সেটা সামান্য ওপরে যাচ্ছে L shape এর মত এসে সেই পথ দিয়ে যাচ্ছে আর এটা সেখানে আসছে সেখানে একটা লুকোনো line আছে এবং সেখানেও একটা লুকোনো line আছে অতএব এটাই হলো side view যা আমরা represent করলাম কাজেই সেদিকে যদি তাকাই আমরা এই direction এ একটা front view নিচ্ছি আমরা যা দেখছি সেটা হচ্ছে এই circle তা সেখানে represent করবে তাই আমরা dash dot lines দিয়ে ব্যবহার করতে পারি এবং সেখানে কেবলমাত্র একটি অন্তর্বর্তী লুকোনো অংশ সামনে আসছে আর এখানে আমাদের সর্বাধিক dimensions কে represent করছে এবং লুকোনো line গুলি শুধুমাত্র এই স্তরে দেখা যাচ্ছে যদি আমরা সেটাকে front view হিসেবে না নিই কিন্তু তুমি যদি পেছন দিকেরটাকে front view হিসেবে নাও তাহলে সেই পথের চেহারাটি সেদিকে ঘুরে যাবে এরকম হলে আমাদের কি করতে হবে এই circle টি দেখা যাবেযাইহোক পেছনদিক থেকে এই line যা নাকি দেখা যায় না আমাদের সেটা লুকোনো line দিয়ে দেখাতে হবে আমরা যদি এই viewটি নিই তাহলে এই circle টিও দেখা যায় না কাজেই আমাদের সামনে আবারও dash line গুলি থাকবে তার মানে আমরা যদি এই viewটা নিই একটি লুকোনো line সেখানে আছে এবং দ্বিতীয় লুকোনো line টিই আমাদের সেখানে represent করতে হবে আমরা যদি এটাকে front view হিসেবে নিই তাহলে সেখানে আমাদের জন্য মাত্র একটি লুকোনো lineই আছে অতএব tip অনুসারে সামান্যতম সংখ্যার লুকোনো line গুলিও একেই front view হিসেবে নেওয়ার ব্যাপারে প্রভাবিত করছে কাজেই এই দিকে আমাদের এটাই নিতে হবে এটাই এটার তুলনায় front view হিসেবে বাছাইয়ের জন্য ভালো হবে এখানে কোন ভুল নেই কিন্তু standard পদ্ধতি অনুসারে কিছু একটাকে front view হিসেবে নেওয়া হয়ে থাকে কেন না এদিকে front view তে সামান্যতম সংখ্যার লুকোনো line আছে এবং এই front view স্তরেই যত বেশি সম্ভব detailsকে explore করা সম্ভব হবে দ্বিতীয় tip হচ্ছে আশেপাশের view কে বেছে নেওয়া সেই viewটাকে বেছে নাও যেখানে সবচেয়ে সামান্য সংখ্যায় লুকোনো line আছে সেজন্য আমরা এটাকে যদি front view হিসেবে নিই আশেপাশের view টি এইদিকে থাকতে পারে এটা এই দিকেও থাকতে পারে আবার একইভাবে সামান্যতম সংখ্যার লুকোনো line আমাদের নিতে হবে এটা হলো front view যা আমরা নিচ্ছি আমরা দেখব এটাকে আমরা ব্যবহার করব নাকি এটাকে ব্যবহার করবো যদি আমরা এটাকে নিই তাহলে লুকোনো line গুলি এই স্তরে আসে এবং আবার লুকোনো line গুলি সেই স্তরেও আসে অতএব এই view র জন্য দু'টো লুকোনো line রয়েছে আমরা যদি viewটির জন্য এই দিকটা নিই আমাদের এটাকেও লুকোনো হিসেবে represent করতে হবে এটাকেও লুকোনো হিসেবে এবং এটাকেও লুকোনো হিসেবে represent করতে হবে তার মানে আমাদের 123 লুকোনো line আছে কাজেই স্বাভাবিকভাবে এটাকে যথোপযুক্ত view বলা যাচ্ছে না এবং আমাদের এটাকে নিতে হবে ভালো view হিসেবে অতএব এটা ব্যবহারযোগ্য নয় একইভাবে নিচের view বা ওপরের view কোনটা ব্যবহার করবো আবারও সামান্যতম সংখ্যার লুকোনো line গুলিকে আমাদের ব্যবহার করতে হবে কাজেই আমরা যদি এই viewটাকে নিই লুকোনো line গুলি সেই স্তরে আসে যেদিকে সেটা আছে এটাকে দেখা যাচ্ছে তাই এটাকে আমরা সেই দিকে represent করছি কিন্তু আমরা যদি এইখান থেকে নিচের viewটা নিই এটা লুকোনো আছে কাজেই আমরা যা পেতে চলেছি এই লুকোনোটা তাই এটা নিচের দিকের জন্য লুকোনো আছে অতএব এটার সঙ্গে তুলনা করার মত এটার সঙ্গেও আমাদের তুলনা করতে হবে এখানে দু'টো লুকোনো line আছে আমরা এর কোণ view নিতে পারছি না কিন্তু আমরা এই view নিতে পারছি কাজেই এটা অনুপযুক্ত এবং এটাও অনুপযুক্ত তাহলে আমরা drawing sheet এর জন্য কোনটা নিতে চলেছি আমরা এই view গুলিও দেখাতে পারি কিন্তু এগুলির প্রয়োজন নেই যদি আমাদের এই front view top view ও side view থাকে এইগুলিই গোটা 3D object কে represent করার জন্য যথেষ্ট একটা ন্যুনতম সংখ্যার view ই সবসময় ভালো কাজেই আমরা যদি স্বাভাবিকভাবে Front view তৈরি করতে চাই তাহলে top view এবং side view সেদিকে হয়ে যায় আমরা যদি খুব কাছে থেকে ছিদ্র দিয়ে দেখি সংস্থাপিত তথ্য এখানে diameter কি সেই প্রশ্নে আলাদা view দিচ্ছে যা থেকে আমরা জানার মত অবস্থায় থাকবো একইভাবে সেটা কত দূর আমাদের কাছে থাকা একটা প্রান্ত আর আমরা এমন একটা অবস্থায় থাকবো এটা পরিস্কারভাবে অনুভব করতে পারি এটা কোন বৃত্তাকার বা ডিম্বাকার ছিদ্র কিনা এবং এটা এই ডাইমেনশনের কোন স্তরে আছে কাজেই সমস্ত তথ্য আমাদের front view এবং top view গুলিই দিচ্ছে আর বাকি তথ্য আমরা side view থেকেই পেয়ে যাবো এই object নিয়ে কি হবে এটা নিয়ে ভাবো সবার আগে আমাদের একটা objectকে এমনভাবে orient করতে হবে যাতে এটা glass box এ রাখার উপযুক্ত হয় এবং আমাদের viewsকে সরল করে তোলে দ্বিতীয়ত আমাদের এমন একটা view নিতে হবে যা নাকি front view একবার এটা করা হলে আশেপাশের viewগুলি আমরা নির্মাণ করব এই viewগুলো নির্মাণ করতে কিছু সময় নাও সেগুলি নিয়ে ভাবো উদাহরণস্বরূপ আমরা যদি এটাকে front view হিসেবে নিতে যাই এবং এটাকে top view হিসেবে তাহলে হয়তো কিছু dimension উপযুক্ত হতো না অতএব objectটিকে আমি যদি front view হিসেবে নিতে যাই তবে তা এই পথে আছে আমরা সেক্ষেত্রে একটা circle পাবো আবারও একটি circle পাবো আর গোটা আয়তক্ষেত্রাকারের blockটিএইদিকেই ঘুরে যায় আমরা যদি top view র জন্য ওইদিক থেকে দেখি তাহলে গোটা বিষয়টিই দেখতে এমনই লাগে সব কটা dimensions এর জন্য সেখানে যথেষ্ট ফাঁকা জায়গা না থাকায় আমরা এটা দেখানোর মতো উপযুক্ত অবস্থায় থাকবো না এর পরিবর্তে আমরা কি করতে পারতাম এমনভাবে object টা নিতে হবে যাতে এটা top view র পরিবর্তে front view দেখায় আমরা অবশ্য side view ও দেখতে পারতাম কাজেই side viewটা এইদিকে হবে এটাই object সম্পর্কে সবচেয়ে বেশি details দেয় এখানে ভারসাম্য সম্পর্কিত object হিসেবে একে দেখাচ্ছে যাইহোক ওই ছবির offset অবস্থান পরিস্কার দেখা যাচ্ছে আর এটাও দেখা যাচ্ছে যে আমাদের কাছে কিছু প্রসারিত ধরনের অংশ আছে অতএব এটা এটার তুলনায় represent করার ভালো পথ বা উপায় একইভাবে আমরা এই দিকে front view হিসেবেও ব্যবহার করতে পারতাম কাজেই যা ই ভালো দেখতে এবং তোমাকে অন্য side view র ওপর সর্বাধিকdimensions দেয় ন্যৃনতম সংখ্যায় লুকোনো lineগুলো দেখা যায় এমন viewকে আমরা একটি front view ও আশেপাশের অন্য view হিসেবে নিতে পারতাম এখানে আমরা যদি এর দিকে front view হিসেবে তাকাই আমরা যা করতে পারি object টিকে সেদিকে ঘুরিয়ে দিই যাতে তা সেইদিকে চলে আসে অতএব একে পুরো 90degree ঘুরিয়ে দাও তারপরে আমরা যে view পাবো তা front view এবং object এর side view থেকে যদি দেখো তবে তা এটার মতো হয়ে যায় তাহলে এই class এর শেষে তোমাদের এই object এর ভিত্তিতে এই উদাহরণগুলির বিষয়ে অনুমান করতে হবে যেকোনো object তা সে mouse তোমার pen drawing sheet scale বা এরকম জিনিসকে অন্যরকম orientation এ রেখে দাও পারলেglass box পদ্ধতি ব্যবহার করে side view দেখতে চেষ্টা করো হতে পারে সেটা side view top view bottom view আমরা পরবর্তী classএ আরও অনেক বিস্তারিতভাবে এই orthographic projection প্রসঙ্গে আমরা দেখবো অনেক ধন্যবাদ